Software Testing সফটওয়্যার টেস্টিং Prof Rajib Mall প্রফেসর রাজীব মাল Department of Computer Science and Engineering কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ Indian Institute of Technology Kharagpur ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুর Lecture - 03 লেকচার - 03 Basic Concepts of Testing পরীক্ষার প্রাথমিক ধারণা এই সেশানে স্বাগত আমরা শেষবার যা আলোচনা করেছি তা থেকে আমরা চালিয়ে যাব গতবার আমরা পরীক্ষার বিভিন্ন স্তরের এবং কিছু প্রাথমিক ধারণাটি দেখছিলাম আমরা কিছু মৌলিক ধারণাগুলি নিয়ে আলোচনা করছি যা আমরা বিস্তারিতভাবে পরীক্ষা করার আগে দেখব গত সেশনে Pesticide Effect র এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণাটি নিয়ে আমরা আলোচনা শুরু করি আমরা বলছিলাম যে পরীক্ষার প্রযুক্তিগুলির একটি ভাল উপমা আছে কৃষকের কীটনাশক ব্যবহারের সাথে পরীক্ষার প্রযুক্তিগুলির ব্যবহার আমরা বলেছিলাম যে বাগগুলি যখন কোনও ফসলে সংক্রামিত হয় কৃষক কীটনাশক ব্যবহার করে এবং বাগগুলি মারা যায় তবে তারপরে যে বাগগুলি কীটনাশক থেকে বেঁচে থাকে কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং একই কীটনাশক আর কার্যকর হয় না অন্য ধরণের কীটনাশক প্রয়োজন হয় Testing এ এখানে মোটামুটি সাদৃশ্য রয়েছে যেহেতু আমরা বলছিলাম যে এখানে অনেক পরীক্ষার কৌশল রয়েছে সেখানে এক ডজন কালো বাগের পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং এটি প্রায় দুই ডজনেরও বেশি white box testing র কৌশল হতে পারে এবং অন্যান্য বাগ অপসারণ কৌশলগুলি যেমন পর্যালোচনা সিমুলেশন ইত্যাদি আছে এই বাগ অপসারণ কৌশলগুলির প্রত্যেকটিকেই তা সে পর্যালোচনা উদ্দীপনা ব্ল্যাক বক্স টেস্টিং হোয়াইট বক্স টেস্টিং ইউনিট ইন্টিগ্রেশন সিস্টেম টেস্টিং যাই হোক আমরা তাদের সকলকেই বিভিন্ন ধরণের বাগ রিমুভাল ফিল্টার হিসাবে বিবেচনা করতে পারি আমি এই বিভিন্ন ধরণের বাগ মুছে ফেলার কৌশলগুলি বিভিন্ন রঙিন ফিল্টার হিসাবে রঙ করেছি তার অর্থ এগুলি কিছু ধরণের বাগের বিরুদ্ধে কার্যকর সুতরাং এখানে দেখুন প্রাথমিকভাবে এখানে কিছু বাগ ছিল এবং তারপরে আমরা একটি বাগ সনাক্তকরণ কৌশল ব্যবহার করেছি যেটা পর্যালোচনা হতে পারে তারপরে এই বাগগুলি হ্রাস পেয়েছে তবে কিছু বেঁচে গেছে এবং যারা একটি ফিল্টার থেকে বেঁচে যায় ওই একই ফিল্টারটির আরও applicationগুলি খুব কার্যকর হয়না সুতরাং এখানে এটি লিখিত আছে যে বাগগুলি ত্রুটি সনাক্ত করার কৌশল দ্বারা সনাক্ত না হলে সেই কৌশলটির আরও প্রয়োগের দ্বারা সনাক্ত করা যায় না খুবই মৌলিক ধারণা এবং আমরা যখন বাছাই করা বাগগুলি ঠিক করি এবং যখন আমরা সফ্টওয়্যারটিতে অন্য পরিবর্তন করি তখন নতুন ধরণের বাগ প্রবর্তিত হয় প্রতিটি ফিল্টার পরে কিছু ত্রুটিগুলি বাছাই করার পরে নতুন বাগগুলি উপস্থিত হয় এবং তারপরে আমরা একটি পৃথক ধরণের ফিল্টার ব্যবহার করি এবং তারপরে এই ফিল্টারটি যে সমস্ত বাগগুলি টিকে থাকে সেগুলি একই ফিল্টারটির পরবর্তী অ্যাপ্লিকেশনগুলির দ্বারা বাছাই করা হবে না আমরা নতুন ফিল্টার ব্যবহার করে বা নতুন বাগ বাছাই করে ব্যবহার করে রাখার একটি কৌশল ক্যাপার্স জোন্স যিনি এই বিষয়ের একজন কর্তৃপক্ষ IEEE কম্পিউটার 1996 একটি বিশিষ্ট গবেষণাপত্র প্রকাশ করেছেন তিনি বলেছিলেন যে প্রতিটি সফ্টওয়্যার পর্যালোচনা এবং পরীক্ষা ধাপে উপস্থিত বাগের প্রায় 30 শতাংশ অনুসন্ধান করা হয় সুতরাং IEEE কম্পিউটার 1996 এ তার পর্যবেক্ষণ ছিল প্রতিটি বাগ ফিল্টার থেকে 70 শতাংশ বাগ পালায় এখন একটি ছোট সমস্যার সমাধান করা যাক আসুন ধরে নেওয়া যাক যে আমরা কোনও বাগ সনাক্তকরণ কৌশল শুরু করার আগে সেখানে 1000 টি বাগ রয়েছে আমরা 4 টি বাগ সনাক্তকরণ কৌশল ব্যবহার করি এবং প্রতিটি বাগের 70 শতাংশ সনাক্ত করতে সক্ষম হয় এতগুলি কার্যকর ফিল্টার 70 শতাংশ বাগ মুছে ফেলা এবং যেমনটি আমরা ক্যাপার জোন পর্যবেক্ষণ করে বলেছি যে বাগের সনাক্তকরণের কৌশল দ্বারা কেবল 70 শতাংশ ত্রুটিগুলি ফিল্টার পায় তবে আমরা এখানে প্রতিটি বাগ সনাক্তকরণের কৌশল অনুসারে 70 শতাংশ ত্রুটিগুলি সনাক্তকরণে চিহ্নিত করার বিষয়টি বিবেচনা করছি আমরা সমস্ত 4 টি কৌশল সবকটি প্রয়োগ করার পরে কোনও নতুন বাগ প্রবর্তিত হয়নি তা ধরে নিয়ে কয়টি বাগ থেকে যাবে এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন নয় আমরা বলি যে 1000 প্রাথমিক বাগ ছিল এবং প্রতিবার আমরা যখন একটি বাগ ফিল্টার প্রয়োগ করি তখন 30 শতাংশ বেঁচে থাকে শেষ পর্যন্ত 4 টি বাগ সনাক্তকরণের কৌশলগুলি 1000 034 প্রয়োগ করার পরে মোটামুটি সমান 81 টি বাগ বেঁচে থাকবে এখন আমরা আরও দুটি ধারণা দেখার আগে আমরা গত দুটি সেশনে যা আলোচনা করেছি তার উপর ভিত্তি করে ছোট কুইজ করব আমরা এখানে একটি waterfall মডেল iterative waterfall মডেল দেখিয়েছি এবং প্রশ্নটি হচ্ছে কোন phase এ verification এর কাজটি করা হয় এই প্রশ্নের উত্তর হল requirement analysis design এবং coding র সময় verification এর কাজটি করা হয় সমস্ত পদক্ষেপের verification পূর্ববর্তী পদক্ষেপের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পরীক্ষা করে নেওয়া হয় Waterfall model এ testing কখন করা হয় দুটি ধরণের পরীক্ষা করা হয় একটি প্রোগ্রামার নিজেই করেন বিকাশকারী যা ইউনিট পরীক্ষা যা কোডিং এবং ইউনিট পরীক্ষার সময় হাতে নেওয়া হয় সুতরাং কোডিং পর্যায়ে testing এর ব্যবস্থা নেওয়া হয় এবং সিস্টেম টেস্টিংয়ের ক্ষেত্রে integration ও testing এর পর্যায়ে ঘটে কোডিং এবং টেস্টিং উভয় পর্যায়ে testing এর কার্যকলাপ করা হয় validation কখন করা হয় Validation মূলত সিস্টেম টেস্টিং যেখানে আমরা requirement specification এর সঙ্গে সফ্টওয়্যারটির সামঞ্জস্যতা পরীক্ষা করি এবং যা testing র পর্যায়ে গৃহীত হয় এখন আসুন V life cycle model টি দেখুন V life cycle model টি testing এর জন্য বিশিষ্ট এটি waterfall model র একটি বিকল্প তবে তারপরে development cycle র বাইরে verification এবং validation কার্যকর করার গুরুত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রাথমিক মডেলগুলির মধ্যে একটি এখানে waterfall model র বিপরীতে V model র পরীক্ষার ক্রিয়াকলাপগুলি সমস্ত জীবন চক্র জুড়ে ছড়িয়ে রয়েছে এটি development পরীক্ষার প্রতিটি পর্যায়ে এটি পরিকল্পিত Test case গুলি development এর সাথে সমান্তরালভাবে ডিজাইন করা হয়েছে Requirement specification চলাকালীন আমরা system testing র কার্যকলাপ পরিকল্পনা করি কারণ আমরা দেখতে পাচ্ছি system testing র জন্য কেবলমাত্র সিস্টেমের কার্যকরী এবং অ কার্যকরী বিবরণ প্রয়োজন এবং এটি requirement specification document গুলিতে উপলব্ধ Requirement specification document টি তৈরি হওয়ার সাথে সাথে system test র কেসগুলি পরিকল্পনা করা হয় যেমন উচ্চ স্তরের নকশা সম্পন্ন হয় integration testing র পরিকল্পনা করা হয় এবং বিস্তারিত নকশা সম্পন্ন করার সাথে unit testing র পরিকল্পনা করা হয় সুতরাং একটি খুব সুস্পষ্ট সুবিধা হল এটি testing র ক্রিয়াকলাপগুলো development life cycle জুড়ে ছড়িয়ে দেয় এবং যখন আমরা যখন কোনও তৈরির পর্যায়ে আসি তখন আমরা পরীক্ষার পরিকল্পনা করি এবং সেইজন্য পরীক্ষার ক্রিয়াকলাপের পরিকল্পনাটি নিজেই নিদর্শনটিকে পরীক্ষাযোগ্য করে তোলে এবং উন্নত মানের নিদর্শন তৈরির দিকে নিয়ে যায় যেহেতু আমরা এখানে বলছি যে উন্নয়ন কার্যক্রম এবং তার সাথে সম্পর্কিত পরীক্ষার ক্রিয়াকলাপ বিশ্লেষণ এবং specification system এবং acceptance পরীক্ষা করা হয় Integration testing design করার সময় এবং বিশদ নকশা বা কোডিংয়ের সময় unit testing করার পরিকল্পনা করা হয় V model র শক্তিমত্তাগুলি আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি যে এটি সারা জীবন চক্র জুড়ে সফ্টওয়্যারটির verification ও validation র জন্য পরিকল্পনার উপর জোর দেয় পরীক্ষার কার্যকলাপ যা পরিকল্পনা এবং পরীক্ষা জীবন চক্র জুড়ে ছড়িয়ে পড়ে প্রতিটি deliverable পরীক্ষাযোগ্য হয় এটি স্বজ্ঞাত এবং ব্যবহার করা সহজ তবে তারপরে V model টি waterfall model র একটি বিকল্প হওয়ায় এটি waterfall model র মতোই কিছু ত্রুটিতে সংক্ষেপে ভুগছে উদাহরণস্বরূপ এটি পর্যায়গুলির overlapping সমর্থন করে না আমরা জানি যে এটি waterfall model টির একটি বড় সেট বিভিন্ন পর্যায়ের মধ্যে একটি স্পষ্ট সীমানা রয়েছে এবং যখন একটি পর্যায় বন্ধ হয়ে যায় তখন পরবর্তী পর্যায় শুরু হয় তবে তারপরে একটি বাস্তব পরিস্থিতিতে আমাদের agile programming র মতো সাম্প্রতিক তৈরির পদ্ধতিতে যেমন হয়েছে বিভিন্ন ধাপের overlapping ক্রিয়াকলাপের প্রয়োজন V model পুনরাবৃত্তি সমর্থন করে না আসলে iterative development একটি অন্যতম গুরুত্বপূর্ণ নীতি যা স্বীকৃত হয়েছে তাহলে পণ্যটি সফ্টওয়্যারটি বিপুল সংখ্যক পুনরাবৃত্তির উপরে তৈরি হয়েছে এবং প্রতিটি পুনরাবৃত্তি আসলে একটি ক্ষুদ্র প্রকল্প যেখানে specification design coding এবং testing র কাজ করা হয় সুতরাং প্রতিটি পুনরাবৃত্তিতে testing রয়েছে কিন্তু V model সেটা সমর্থন করে না এবং এটি পুনরাবৃত্তি না হওয়ার কারণে এটি পরিবর্তনগুলির অনুরোধগুলি পরিচালনা করে না এখানে প্রাথমিকভাবে requirements গুলি হিমশীতল এবং এর ভিত্তিতে তৈরি করা হয় এবং তাই requirement পরিবর্তনের খুব কম সুযোগ রয়েছে এবং waterfall modelটির মতো ঝুঁকি পরিচালনার জন্য সুস্পষ্ট কোনও পদ্ধতি নেই এখন আমরা দেখেছি যে V modelটি আসলে waterfall modelর একটি ছোট্ট অভিযোজন যেখানে testingর গুরুত্ব দেওয়া হয় এবং এটি পুরো জীবন চক্র জুড়ে ছড়িয়ে থাকে তবে কোন ধরণের সফ্টওয়্যার তৈরি v modelর উপযুক্ত একটি জিনিস হল যে সফ্টওয়্যারটির খুব উচ্চ নির্ভরযোগ্যতা প্রয়োজন V modelটি তাদের ব্যবহার করা পছন্দ করা হয় এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলি এখানে রয়েছে আমাদের requirementsগুলি সম্মুখভাগে জানা উচিত requirementsগুলি পরিবর্তনের সম্ভাবনা হওয়া উচিত নয় এবং সমাধানটিও প্রমাণিত হওয়া উচিত আমরা বলছি যে আমাদের একটি সংস্করণ কাজ করছে এবং আমরা কেবল একটি নতুন সংস্করণ তৈরি করতে যাচ্ছি আমরা জানি যে প্রযুক্তিটি কাজ করে সমাধানটি কাজ করে এবং আমরা কেবল বিভিন্ন পরিস্থিতিতে তৈরির চেষ্টা করছি এই ক্ষেত্রে এটি একটি ভাল model উদাহরণস্বরূপ embed করা control application গুলি যেখানে খুব উচ্চ নির্ভরযোগ্যতার প্রয়োজন হয় এবং সমাধানটি ইতিমধ্যে একটি সমাধান বাস্তবায়ন করতে পারে এবং এর ছোট প্রকরণের চেষ্টা করে আমরা V modelটি ব্যবহার করব এখন test case design test coverage বিশ্লেষণ ইত্যাদির বিশদটি দেখার আগে আসুন testing র ক্ষেত্রে আরও কয়েকটি প্রাথমিক ধারণাটি দেখি এখন একটি আকর্ষণীয় প্রশ্ন যা প্রায়শই উত্থাপিত হয় তা হল ধরুন উপলব্ধ প্রক্রিয়াগুলি ব্যবহার করে সফ্টওয়্যার তৈরি করা হয়েছে পর্যালোচনা করা হয়েছে উপলব্ধ test র কৌশলগুলি করা হয় এবং এর পরে কতগুলি বাগ বাঁচে এবং যে সংস্করণটি user দের কাছে সরবরাহ করা হয় কতগুলি বাগ তাদের সাথে উপস্থিত হয় কিছু গবেষণায় এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে যে প্রায় 85 শতাংশ বাগ সরানো হয়েছে 85 শতাংশ বাগ কোডটি গ্রাহকের কাছে হস্তান্তরিত হলে চলে যায় তবে তবে কেন আমরা 85 শতাংশেরও বেশি সরাতে পারছি না আমরা কি 100 শতাংশ অপসারণ করতে পারি না উত্তরটি হল 85 শতাংশের বেশি ত্রুটিগুলি অপসারণ করা অত্যন্ত কঠিন কারণ আমাদের আরও অনেক ফিল্টার ব্যবহার করতে হবে এবং প্রতিটি ফিল্টার বা বাগ সনাক্তকরণ কৌশলটি আসলে তাৎপর্যপূর্ণ সম্ভাব্য test র সমস্ত input চেষ্টা করেই 100 শতাংশ বাগ মুছে ফেলা যায় এবং বাস্তব পরিস্থিতিতে testর input গুলি অসীম সুতরাং 100 শতাংশ বাগ মুছে ফেলার গ্যারান্টি দেওয়া সম্ভব নয় এবং বাস্তব পরিস্থিতিতে প্রায় 85 শতাংশ বাগ মুছে ফেলা হয়েছে এটি গ্রাহকরা যেমন ব্যবহার করেন এবং বাগগুলির রিপোর্ট করা হয় তত বেশি বাগ সরিয়ে ফেলা হয় তবে পরিবর্তনের কারণে বাগগুলিও প্রবর্তিত হয় সুতরাং আমরা ওই দিকগুলি পরে দেখব যেমনটি আমরা বলছি গত 30 40 বছর ধরে আমাদের কাছে আরও বেশি বেশি স্বয়ংক্রিয় সরঞ্জাম পাওয়া গেছে যা উপলব্ধ আপনি যেমন এই চিত্রটিতে প্রায় 1990 এর দশক পর্যন্ত দেখতে পাচ্ছেন test case design এবং প্রয়োগ কার্যকরভাবে হস্তকৃত ছিল কেবল এলোমেলো ইনপুট দেয় এবং সম্ভবত কী কী কভারেজ পেয়েছে তা দেখুন এবং তারপরে পরীক্ষক বিবেচ্যভাবে এটি পরীক্ষা করে কিনা তা পরীক্ষা করার জন্য ব্যবহার করেন পাস অথবা ফেল মূলত প্রায় 90 এর দশক পর্যন্ত পরীক্ষাটি কমবেশি হস্তকৃত ছিল তবে তারপরে 1990 এর পরে ধীরে ধীরে testing র সরঞ্জাম উপস্থিত হতে শুরু করে অন্যতম সরঞ্জাম হল capture এবং replay ক্যাপচার এবং রিপ্লে সরঞ্জামগুলি সত্যিই test case গুলি তৈরি করে না বা সেই অর্থে automatic testing করে না তবে পরীক্ষকরা test case inputহিসাবে তারা input টি ক্যাপচার করে পরীক্ষক যেমন এখানে পরীক্ষার ডেটা প্রবেশ করান capture এবং replay সরঞ্জাম test inputকে capture করে এবং ফলাফলটি capture করে পরের বার পরীক্ষাটি কার্যকর করতে হবে তিনি কেবল আবার খেলবেন সুতরাং এটি কেবল পরীক্ষকগণের test input এবং পরে কেবল পুনরায় প্রদর্শনগুলি capture করে এটি test কেসগুলি ডিজাইন করতে সত্যই সহায়তা করে না বা পরীক্ষার প্রয়োগ কার্যকর হবে কি ভুল সেই সিদ্ধান্ত নেয় না এটিতে মূলত পরীক্ষককে প্রথমবারের জন্য test case গুলি ডিজাইন করতে হয় এবং এটিও পাস বা ব্যর্থ কিনা তাও নির্ধারণ করতে হয় এবং এর ভিত্তিতে পরীক্ষাটি test inputকে ধারণ করে এবং এটি পরীক্ষা করতে পারে যে এই পাসটি সফল বা ব্যর্থ কিনা তা অন্য সময় খেলেছে কিনা তা বিচার করা যায় তবে তারপরে এটি একটি বড় সহায়তা ক্যাপচার এবং রিপ্লে সরঞ্জামগুলি পরীক্ষায় একটি বড় সহায়তা আমি কেন এটি জিজ্ঞাসা করতে পারি কেন এগুলি পরীক্ষায় বড় সহায়তা কারণ এটি প্রদর্শিত হয় যে পরীক্ষককে যেভাবেই কোনও test case গুলি input করতে হবে এটি পাস বা ব্যর্থ কিনা তা করুন সুতরাং কীভাবে capture এবং replay সরঞ্জাম পরীক্ষায় সহায়তা করে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যএকটি সফ্টওয়্যার তৈরীর দৃশ্যে একই পরীক্ষার কেসটি কয়েকশো বা কয়েক হাজার বার কার্যকর করা হয় এটা regression র কারণে হয় কিছু পরীক্ষার কেস পাস হয়ে গেলে এবং আমরা সফ্টওয়্যারটিতে কিছু পরিবর্তন করি তবে আমাদের সেই test case গুলি চালানো দরকার যা কেবল পাসওয়ার্ডের জন্য পরীক্ষা করে গেছে যে এখনও সফ্টওয়্যারটির সেই অংশগুলি ঠিকঠাক কাজ করছে তাহলে ক্যাপচার করুন এবং সেখানে স্ক্রিপ্টিং সরঞ্জামগুলির নামে আরও একটি বিভাগ রয়েছে স্ক্রিপ্টিং সরঞ্জামে পরীক্ষার কেসগুলি আসলে ছোট প্রোগ্রাম পরীক্ষককে প্রোগ্রাম হিসাবে পরীক্ষার কেসগুলি লিখতে সত্যই সময় লাগে এই ছোট স্ক্রিপ্টগুলি তারা চালায় এবং সফ্টওয়্যারটি পরীক্ষা করে এবং ক্যাপচার ও রিপ্লেতে এর কিছু সুবিধা রয়েছে এই অর্থে স্ক্রিপ্টিং test caseগুলি অনেক বেশি পুনরায় ব্যবহারযোগ্য ক্যাপচার এবং রিপ্লেতে যদি কোনও বৈশিষ্ট্য থাকে বা আমাদের ইনপুটগুলির মধ্যে একটি সামান্য কিছুটা বদলে যায় পুরো test case অকেজো হয়ে যায় এবং ফেলে দিতে হয় যেখানে স্ক্রিপ্টটি ছোট পরিবর্তন সহ একই পরীক্ষা চলতে পারে স্ক্রিপ্টিং ভিত্তিক সরঞ্জামগুলি এগুলি অনেক বেশি পুনরায় ব্যবহারযোগ্য test case উৎপাদনের ফলে পুনরায় ব্যবহারযোগ্য test caseগুলি তৈরি হয় যদিও প্রাথমিকভাবে স্ক্রিপ্টগুলি লেখার জন্য আরও সময় লাগে সুতরাং এই টেস্টিং সরঞ্জামগুলির দুটি প্রধান বিভাগ স্ক্রিপ্টিং এর সেরা সরঞ্জাম এবং ক্যাপচার ও রিপ্লে সরঞ্জামগুলি যা 1990 এবং 2000 সালে বিকশিত হয়েছিল এবং ধীরে ধীরে আমাদের কাছে আরও বেশি বেশি সরঞ্জাম রয়েছে যা প্রদর্শিত হচ্ছে উদাহরণস্বরূপ মডেল নির্ভর টেস্টিং সরঞ্জাম ভিত্তিক নির্দিষ্ট প্রোগ্রামের মডেলগুলি যেমন নিয়ন্ত্রণ প্রবাহ গ্রাফ নির্ভরতা গ্রাফ ইত্যাদি করেছে আমরা এই কোর্সে পরে সরঞ্জামগুলি দেখার চেষ্টা করব তবে স্ক্রিপ্টিং ও ক্যাপচার এবং রিপ্লে সরঞ্জামগুলি তাদের প্রথমে এবং অন্যান্য সরঞ্জামগুলি পরে দেখবে এখন আরেকটি প্রাথমিক ধারণা যা আমরা আলোচনা করতে চাই তা হল ফল্ট মডেল আসলে যখন কোনও প্রোগ্রাম তৈরি হয় সেখানে নির্দিষ্ট ধরণের ত্রুটি দেখা দেয় যেগুলি পরিচিত হয় আমি সেই শব্দটি পুনরাবৃত্তি করি এমন কিছু ধরণের ফল্ট রয়েছে যা পরিচিত হয় উদাহরণস্বরূপ এক ধরণের ত্রুটি অ্যালগরিদম জাত ফল্ট হতে পারে প্রোগ্রামারটি অ্যালগরিদম এবং তার কোডকে ভুল বোঝে যেখানে বাক্য গঠনগতভাবে সঠিক এবং সম্ভবত কোড পদ্ধতিতে তিনি কী করতে চেয়েছিলেন তবে তারপরে তিনি অ্যালগরিদমকে ভুল বুঝেছিলেন হয়তো sorting অ্যালগরিদমটি ইনপুট স্পেসের কিছু অংশ সঠিকভাবে sorting করে না অন্য ধরণের বাগটি প্রোগ্রামিং বাগ হতে পারে যেখানে বলা যাক যে প্রোগ্রামার কিছু ভেরিয়েবল অদল বদল করেন কোন এক্সপ্রেশনে i এর বদলে k ব্যবহার করেন অথবা হতে পারে তার দৃষ্টির শর্তগুলি সঠিকভাবে গঠন করা হয়নি ইত্যাদি আমরা ধারণা করতে পারি যে এখানে কিছু ধরণের ত্রুটি রয়েছে এবং ধরণের সংখ্যাও খুব বড় হতে পারে কারণ প্রোগ্রামার কোড লেখার সময় বিভিন্ন ধরণের ভুল করতে পারে তবে এই ধারণাটি খুব গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামার দ্বারা প্রবর্তিত হতে পারে এমন বিভিন্ন ধরণের ত্রুটি রয়েছে এখন প্রোগ্রামের ধরণের উপর নির্ভর করে নির্দিষ্ট ধরণের ত্রুটিগুলি এড়ানো যায় উদাহরণস্বরূপ যদি প্রোগ্রামটি কোনও ফাইল ব্যবহার না করে তবে ফাইল সম্পর্কিত প্রোগ্রামগুলি বাতিল হতে পারে এটি নেটওয়ার্ক যোগাযোগ সম্পর্কিত সমস্যাগুলি ব্যবহার করে না তবে এড়ানো যায় আমরা যদি ত্রুটিগুলির প্রকারগুলির উচ্চ স্তরের শ্রেণিবিন্যাসের দিকে মোটামুটিভাবে লক্ষ্য করি তবে আমরা বলব যে স্ট্রাকচারাল ফল্ট রয়েছে কাঠামোগত ত্রুটিগুলি traceability ত্রুটিযুক্ত থাকতে পারে যা প্রোগ্রামার ডিজাইনের কোডিংয়ের সময় কেবল ডিজাইনটিকে ভুল বুঝেছিল সম্ভবত ডিজাইনের কিছু অংশ বাদ রেখেছিল বা কিছু নকশাকে সেই traceability ফল্ট ইত্যাদি ভুল বুঝেছিল একইভাবে আমাদের algorithmic ত্রুটি রয়েছে যেখানে আমাদের অ্যালগরিদমের ভুল ফলস্বরূপ ভুল ফলশ্রুতি থাকতে পারে বা অপর্যাপ্ত পারফরম্যান্স হতে পারে এবং তাই আমরা সাব শ্রেণিবদ্ধ করতে পারি তবে একটি বিষয় লক্ষণীয় যে সফ্টওয়্যারটির বিপরীতে যেখানে কয়েক হাজার বাগের ধরণের সংখ্যা রয়েছে এটি ত্রুটিগুলির একটি খুব ছোট বিভাগ ত্রুটিগুলির খুব ছোট সংখ্যার মূলত এখানে কেবল 4 প্রকারের রয়েছে Stuck at 0 Stuck at 1 ওপেন সার্কিট শর্ট সার্কিট সুতরাং সফ্টওয়্যার পরীক্ষার পরে হার্ডওয়্যার টেস্টিং আরও সহজ কাজ কারণ সফ্টওয়্যারটিতে আমরা বিভিন্ন ধরণের বড় সংখ্যক হতে পারে এমন বাগগুলি মুছে ফেলার চেষ্টা করছি যদিও হার্ডওয়্যারে আমরা জানি যে 4 বা 5 বিভাগের বাগ থাকতে পারে এবং প্রতিটি বিভাগের বাগের জন্য আমরা কার্যকর পরীক্ষার নকশা তৈরি করতে পারি উদাহরণস্বরূপ হার্ডওয়ারে Stuck at 0 সমস্যা আছে বা Stuck at 1 সমস্যা আছে কিনা তা পরীক্ষা করার জন্য পরীক্ষা করা হয় সুতরাং হার্ডওয়্যার টেস্টিং সাধারণত ফল্ট নির্ভর টেস্টিং হয় যেখানে আমরা নির্দিষ্ট ধরণের সমস্যার অস্তিত্ব পরীক্ষা করি অন্যদিকে সফ্টওয়্যারটিতে প্রতিটি test case বিভিন্ন ধরণের ত্রুটি সনাক্ত করতে পারে এবং আমরা test case গুলি সত্যই ডিজাইন করতে পারি না যা একটি নির্দিষ্ট ধরণের ত্রুটি আবিষ্কার করার চেষ্টা করবে সেক্ষেত্রে পরীক্ষার জন্য প্রচুর পরিমাণ test case এর প্রয়োজন হবে এখানে test case গুলি এবং সফ্টওয়্যারগুলি দেখতে পাবে যে তাদের বাগ এর শ্রেণি নির্বিশেষে ডিজাইন করা হয়েছে এবং তারা বিভিন্ন ধরণের বাগ সনাক্ত করতে পারে তবে এরপরে কয়েকটি test case ও রয়েছে ফল্টের ভিত্তিতে কয়েকটি পরীক্ষার কৌশলগুলি আমাদের এগিয়ে যাওয়ার সাথে সাথে দেখাবে Test case এবং একটি টেস্ট স্যুট সম্পর্কে অন্যান্য কয়েকটি প্রাথমিক ধারণা রয়েছে একটি test case মূলত test র data এবং অবস্থার একটি সেট যেখানে test data প্রয়োগ করতে হয় এবং কোন ফলাফলটি পর্যবেক্ষণ করতে হয় আমি কেবল এটির পুনরাবৃত্তি করব যে একটি পরীক্ষার ক্ষেত্রে সাধারণত কার্যকারিতা সঠিকভাবে পরীক্ষা করার চেষ্টা করা হয় এবং আমরা এটি সম্পাদন করার সাথে সাথে কিছু প্রোগ্রামের উপাদান আবরণ করা হয় প্রোগ্রামের উপাদানটি statement হতে পারে এটি চেহারাটির জন্য নির্দিষ্ট শর্ত হতে পারে বা দেখার সময় হতে পারে বা হতে পারে সুতরাং শর্তের জন্য পরীক্ষা করা একটি বিবৃতি যাচাই করা ইত্যাদি এবং আমরা প্রোগ্রামের প্রয়োজনীয় ধরণের উপাদানগুলি আবৃত কিনা তা পরীক্ষা করি সুতরাং এটিই আমাদের পরীক্ষার মানদণ্ড আমরা যাবতীয় উপাদানগুলিকে লক্ষ্যবস্তু করছি কিনা তা বিবরণী বা শর্তগুলি এগুলি সমস্ত আচ্ছাদিত কিনা তা আমরা যাচাই করি তবে আমি তখন উল্লেখ করছিলাম যে আমাদের কয়েকটি ফল্ট ভিত্তিক কৌশলও রয়েছে সুতরাং আমরা কেবল এই সেশনটি বন্ধ করব এবং পরবর্তী সেশনে আমাদের আলোচনা চালিয়ে যাব Glossary English Word Word Meaning Test case টেস্ট কেস পরীক্ষা ক্ষেত্রে Waterfall model ওয়াটার ফল মডেল ওয়াটার ফল মডেল V model V মডেল V মডেল